এবার আমরা আরও একটু সমাধান করবো e1x e2x ও e1y e2y ধরে নিয়ে এটাই একমাত্র উপায় এটার জন্য এই দুটো থেকে পাওয়া যাবে θ1 θ2 আর ϕ1 ϕ2 এখানে ez নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু শেষ অবধি আমাদের এই প্রতিফলন গুনাঙ্ক দেখতেই হবে দেখে নেওয়া যাক এখানে এই প্রতিফলন গুনাঙ্ক কিরকম হবে

k1z h2z হল এখানে আর k2z h1z হল এখানে ε1 ε2 এটা বাদে এগোনো যাক এবার লব অংশ টা দেখা যাক k1z কি না k1z এর নিজের একটা রাশিমালা আছে এখানে এবার এটা লেখা যায় ω√μ1ε1√e1z h1z cos θ1h2z ε2 − ω√μ2ε2√e2z h2z cos θ2h1z ε1 e1x e2x e1y e2y নিলেই কোণ দুটো এখানে সমান হয়ে যাবে তাই এবার এই রাশিমালায় কি কি সাধারণ বেরিয়ে আসবে দেখা যাক তাই এটাও ছোট করে নেওয়া যাবে এবার লেখা যেতে পারে αe1z e2z − e2z e1z যেহেতু h1z e1z h2z e2z এটা কি 0 কোন নির্দিষ্ট কোণ কি উল্লেখ করতে হবে খুব স্বাভাবিক ভাবেই বলা যায় প্রত্যেক কোণের জন্য এই প্রতিফলন টা 0 হবে এভাবেই সবকিছু সমান করা যাবে সব রকম ব্যাপারে সাহায্য করবে এই ε1 ε2 μ1 μ2 কিন্তু এই ১ নং ক্ষেত্র ২ নং ক্ষেত্র থেকে আলাদা হবে কিভাবে এটাকে ঠিক করতেই হবে যাতে এই গুলো সমান হতে পারে এগুলো যদি সব সমান হয় তবে z অংশের সাথে এর কোন সম্পর্ক থাকবে না এই z অংশ নিয়ে বিশেষ কিছু বলা হচ্ছে না কারণ এখানে e1z e2z − e2z e1z তাই যাই মাণ হোক না কেন এগুলো বাদ চলে যাবে

তাই এটা হল TM এর একটা পর্ব

যদি TE এর রাশিমালায় একবার তাকান হয় তবেই বোঝা যাবে k1z e2z তাই এবার TM ও TE সম বর্তনের প্রতিফলন গুনাঙ্ক কে 0 করতে হবে কোন নির্দিষ্ট কোণের জন্য কি সমবর্তন প্রতিফলন গুনাঙ্কের ওপর নির্ভর নাও করতে পারে আর কিভাবে একটা কার্যকরী কোণ পাওয়া যেতে পারে চলরাশি প্রসারণ পদ্ধতিতে এবার চাহিদামত চলরাশি প্রসারণ শুরু করবো ধরে নেওয়া যাক ১ নং ক্ষেত্র হল শূন্য মাধ্যম তাই μ μ0 ε ε0 ও e1x e1y e1z h1x h1y h1z 1 1 1 1 1 1 তাই সবকিছুই ১ হবে কারণ একটা ভৌত মাধ্যম এর অবয়ব বানাতে হবে এই গাণিতিক ক্ষেত্রে এবার ২ নং ক্ষেত্রতেই সবকিছু লুকিয়ে আছে তাই এটাকেই বলা হবে perfectly matched layer L এবার কি আছে আর আমাদের হাতে তাই e1x e1y e1z h1x h1y h1z 1 1 s2 1 1 s2 এখন একটা সম্পর্ক তৈরি করা হবে 0 প্রতিফলন এর সাথে আর একটা কার্যকর কোণ এটা কি ঠিক সিমুলেশান এর আগে এই প্রশ্ন আসবেই এবার এটার ব্যবহার সম্পর্কে আলোচনা করবো এবার যদি ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে এই সমীকরণ গুলো কে পরিবর্তন করা হয় তবে সিমুলেশান থেকে একটা মাধ্যম পাওয়া যাবে ছাত্র ছাত্রিঃ এই হল ম্যাক্সওয়েলের সমীকরণ ছাত্র ছাত্রিঃ এখানে কি ভিতরে 1 আর বাইরে s2 ঠিক s2 বাইরেই এবার আমরা s2 সম্পর্কে দেখবো এটাই আমরা খালি জানি

এবার s2 চলরাশির জন্য PML তত্ত্ব কে এবার ব্যখ্যা করতে হবে কোথায় এই যে এখানে যদি kz ω√μ0ε0s2 cos θ লেখা হয় এখানে s2 পরে থাকবে এখন একটা তরঙ্গ চলমান মানে তরঙ্গ টা একটা সিমুলেশান ক্ষেত্র থেকে চলমান যেটাকে আমরা z অক্ষ বলবো আর এখানে কোন প্রতিফলন দেখা যাবে না এই তরঙ্গ কে কোথাও যেতে হবে এবার এই PMLস্তরে এটা চলমান আর z অক্ষ বরাবর এর বিচ্ছুরণ ধ্রুবক k2z বর্তমান এখানে PML স্তর আছে যেটা সসীম এটা একটু বন্ধ থাকবে কিছু অংশে মানে এবার আমরা কিভাবে s2 বেছে নেবো ছাত্র ছাত্রীঃ হ্রাসমান হ্যাঁ এটা হ্রাসমান মানে s2 আর 0এর কাছাকাছি থাকবে না s2 এখানে জটিল কারণ এটা লিখলে বোঝা যাবে এই ভেক্টরের মধ্যে jk2z আছে আর কিছু অন্য পদ ও আছে এবার এটাকে যদি জটিল্ভাবে লেখা হয় মানে s2 p jq k0 ω√μ0ε0 তবে হবে ejk2z z ejk0p cos θe−k0q মানে তরঙ্গ চলমান এই ধনাত্মক z অক্ষে এটা হ্রাসমান এখন এটা z0 তে ভেতরে আসবে মানে একটা সম্পর্ক তৈরি করবে z0 তে এবার z কমলেই এর মান কমতে থাকবে এবার যদি এটাকে z এর অপেক্ষক হিসেবে আঁকার চেষ্টা করা হয় তবে PMLকি হবে ধরে নেওয়া যাক z0 তে আর এটা এই তরঙ্গের মাণ প্রকাশ করবে যে এর ভেতরে আসবে আর কমতে থাকবে Student Decay ছাত্র ছাত্রীঃ হ্রাসমান এটাই হল PML তাই এটা হ্রাসমান আর এখানে কোন প্রতিফলন নেই তাই R0 কিন্তু এখান থেকে কি ঠিক করা যাবে আমাদের ঠিক করতে হবে PML স্তরের প্রস্থ যেটা যথেষ্ট বড় আর তরঙ্গ হ্রাস পাবে আর কম্পিউটার এর RAM এর পরিমানের ওপর স্তরের প্রস্থ নির্ভর করবে তাই এটা আর একবার ছোট করে এঁকে নিতে হবে তাই এটা হ্রাস পেলে ঠিক কি হবে শুরুতেই z0 নিতে হবে সীমা শর্ত হিসেবে কিন্তু তরঙ্গ কিভাবে শেষ হয়ে যাবে তবে সীমা শর্ত কি নেবো ছাত্র ছাত্রীঃ রবিন সীমানা এই রবিন সীমানা শর্ত হল সাধারনভাবে বলতে গেলে এটা প্রথম ঘাতের ABC এটার ওপর এবার এটা প্রয়োগ করা হবে যেটা এর ওপর কাজ করবে কিন্তু আমরা জানি এটা এভান্সেন্ত তরঙ্গ এর ক্ষেত্রে কাজ করবে না কিন্তু এটা তাও কিছু কাজ করবে তাই একটা ABC ব্যবহার করা হবে কিন্তু কিছুদুর এখানে আমি ব্যখ্যা করবো তাই এখানে কিছু প্রতিফলন হবে আর এটা কমতেও থাকবে

ছাত্র ছাত্রীঃ ছাত্র ছাত্রীঃ তেজস্ক্রিয় সীমা তেজস্ক্রিয় সীমা শর্ত যেখানে সাধারণ তরঙ্গ দিয়ে এই আংশিক অবকলনকে পরিবর্তন করা হবে যেরকম FDTD এর ক্ষেত্রে FEM ব্যবহার করা হয়েছিল তাই এখানে হ্রাস হবে এখানে স্তরটা বেশি সরু নয় কিন্তু এখানে একটা তরঙ্গ তখনই গাণিতিক ক্ষেত্রে ফিরবে যখন স্তরের পুরুত্ব কম থাকবে তাই একটা PML তৈরি করা এখানে গুরুত্বপূর্ণ আর এখানে একটা তরঙ্গও দেখা যাবে যা PML থেকে বেরিয়ে আসছে এর মানে তাই নয় যে আমার বানানো PMLভুল এটাও হতে পারে যে এখানে স্তর টা এরকম পাতলা যে এখানে প্রতিফলন ফিরে আসছে PML এর দিকে দুটো ঘটনাই নির্ভর করে স্তরের পুরুত্ব এর ওপর আর এখানের চলরাশির ওপর তাই jq এর মাণ কি কল্পনা করা হচ্ছে টার ওপর এটা নির্ভর করবে তাই এখানে আর FDTD করা হবে না যদি p কে অনেক বেশি ধরা হয় দুঃখিত কেননা q বেশি হলেই p কমে যাবে ছাত্র ছাত্রীঃ এটা ভালো কিন্তু এই হল প্রশ্ন তাই তত্ত্বগতভাবে q অনেক বেশি হলে এটা বেশ কমে যাবে কিন্তু এখানে কিছু সংখ্যাগত সমস্যা হবে আসল দুনিয়ায় এটা ঠিক কিন্তু সংখ্যাগতভাবে কিছু প্রতিফলন তা থাকবে তাই অনেকে একটা অ্যাডায়াবেটিক তরঙ্গে q ব্যবহার করা হবে তাই এবার আমরা কিছু লেখচিত্র দেখবো এটা বানাতে বানাতে কিন্তু এটা আকর্ষণীয় নয় এবার PML সম্পর্কে একটা গভীর ধারনা পাওয়া যাবে তবুও এটা দুভাবে করা সম্ভব একটা পদ্ধতি হল যেখানে সাধারণ ভৌত উপায়ে একটা সাধারণ বস্তু আর অন্যটা একটা বিসম শোষণ যা একই উত্তর তৈরি করবে আমরা স্থানাঙ্ক প্রসারণ ব্যবহার করবো যা এখানে একটা বিসম শোষক হিসেবে ব্যবহার হবে একটা চলরাশি এখানে খুজে পাওয়া যাবে আর এখান থেকে একটা সুন্দর উত্তর পাওয়া যাবে যেখানে কোন প্রতিফলন থাকবে না আর কোন কোণের জন্যই সমবর্তনও তাই এর জন্য এটা FEM ও FDTD এর দিকে এগবে তাই প্রধান অংশে যেখানে প্রসারিত স্থানাঙ্ক দিয়ে PML এর দর্শন ব্যাখ্যা করা হয়েছে এই Weng Cho Chew এর ৯৪ টা পেপারে এগুলো পড়লে এই সম্পর্কে তা জানা যাবে এর পরের অংশগুলোতে আমরা দেখবো এগুলো কিভাবে ব্যবহার করা হয় কিন্তু শক্ত অংশটা আমরা দেখে নিয়েছি ছাত্র ছাত্রীঃ আমরা